উপরের ডায়াগ্রমে আমি সব পয়েন্ট একসাথে দেখিয়েছি যা শেষ কয়েকটি সেশনে তুলে ধরেছি এই ডায়াগ্রম আমরা স্টেজ বাই স্টেজ দেখব এটাকে আমরা লয়াল্টি চক্র বলব যেটা আপনি টেক্সটবুক 355 নাম্বার পাতা তে পাবেন এটা ওখানে আরো বিশদে আছে আপনারা এটা অবশ্যই পড়বেন এখন আমরা এটার বিভিন্ন অংশ দেখব লয়ালটির একটা ভিত্তি স্থাপন করা গুরত্বপূর্ণ যেটা মনে হয় আমি আগের সেশনে আলোচনা করিনি যখন আপনি লয়াল্টি স্ট্রাটেজি ডেভেলপ করছেন তখন আপনার সেগমেন্টেশন টার্গেটিং এবং ভ্যালু প্রপোজিশন যেটাকে আমরা সার্ভিস মার্কেটিংয়ের STP বলি সব একসাথে চলতে হবে আপনাদের আশা করি মনে আছে আমি আলোচনা করেছিলাম যে কোম্পানির প্রাথমিক পর্যায়ে রিলেশনশিপ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ স্টার্টআপ সংস্থার জন্য সংস্থার লাইফ সাইকেল এর শুরুতে এই রিলেশনশিপ খুবই ইম্পর্ট্যান্ট ডিক্লাইনিং বা স্যাচুরেশন অবস্থার রিলেশনশিপ এর তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের গ্রাহকের সঙ্গে রিলেশন তৈরি করা খুব কঠিন আপনি তখনই সেটা করতে পারবেন যখন আপনার সংস্থার আয়তন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন প্রকার গ্রাহককে বিভিন্ন লেভেলের পরিষেবা দিতে পারবেন তাই প্রাথমিক ভাবে একটা সঠিক সেগমেন্টেশন স্ট্র্যাটেজি থাকাটা খুবই জরুরী গ্রাহকের প্রয়োজনের সাথে সংস্থার ক্যাপাবিলিটি মিলিয়ে মার্কেটের সেগমেন্টেশন করতে হবে পরে যখন আপনার বিভিন্ন বিভাগ হবে তখন আপনি বিভিন্ন স্তরে পরিষেবা দিয়ে অনেক গ্রাহককে হ্যান্ডেল করতে পারবেন কিছু লেখক এই সকল স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন প্লাটিনাম গোল্ড সিলভার আয়রন প্রভৃতি কিন্তু আমি বলব ওই ভাবে ভাগ না করে আপনি এই সরল ভাবে ভাগ করতে পারেন যেরকম মাঝেমাঝে ফ্লাইটে দেখা যায় ইকনোমিক ইকোনমি প্রাইম বিজনেস ও ফাস্ট ক্লাসএই ধরনের তিনটে ভাগ করা হয় কিন্তু এই তিন টায়ার সেগমেন্টেশন যেখানে আপনি বিভিন্ন ধরনের মার্কেট বিভিন্ন ধরনের অফারিং দিচ্ছেন সেগুলি অনেক পরে আসে কিন্তু প্রথমে আপনাকে একটা সেগমেন্টে ফোকাস করতে হবে খুব নির্দিষ্ট অফারিং এর সাথে সেই সেগমেন্টের প্রয়োজন অনুযায়ী অফারিং দিয়ে আপনার ভিত্তি তৈরি করতে হবেযখন আপনি ব্র্যান্ড লয়ালটি বানাবেন পরের ধাপে আপনি লয়ালটি বন্ড তৈরির চেষ্টা করুন এই বন্ড বিভিন্ন রকম হতে পারে সোশাল কাস্টোমাইজেশন স্ট্রাকচারাল এবং এসব আমরা একটু পরেই এই সেশনে আলোচনা করব যেহেতু গ্রাহক ক্রমাগত ব্যবসা এনে দিচ্ছে আপনাকে ডেভেলপ করতে হবে গ্রাহকের সঙ্গে গিভ অ্যান্ড টেক এবং অবশ্যই রিওয়ার্ড রূপে আরও ফেসিলিটি দিতে হবে এটা ফিনান্সিয়াল ও হতে পারে যদিও সব ক্ষেত্রে নয় অবশ্যই কিছু ক্যাশব্যাক বা কুপন হতে পারে সুতরাং আসলে যেহেতু আপনি গ্রাহকের সঙ্গে সম্পর্কটা লং টার্ম করতে চান আপনি চেষ্টা করবেন গ্রাহককে ক্রমাগত পরিষেবার পরের টায়ারে নিয়ে যেতে সিলভার কার্ড থেকে গোল্ড কার্ড গোল্ড কার্ড থেকে প্লাটিনাম কার্ডে আপগ্রেডেশন ঘটবে ক্রেডিট কার্ড বা ব্যাংকের ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এই জিনিসগুলো ঘটেছে আমি চাই মোবাইল টেলিফোন সংস্থার মত পরিষেবা প্রোভাইডাররা লং টার্ম গ্রাহকদের পুরস্কারের ব্যবস্থা করবে এবং বিভিন্ন টায়ারের পদ্ধতি আনবে ও এইভাবে চার্ন রেট কমবে ক্রস সেলিং ও বান্ডলিং এর মাধ্যমে সম্পর্ক গভীর হবে উন্নত দেশে এই জিনিসটিই এখনই হচ্ছে ভারতে এটা এখনো বড় ভাবে আসেনি আমি নিশ্চিত দ্রুত আসবে সঠিক গ্রাহকের জন্য লক্ষ্য স্থির করুন ও পরিষেবা নিচ্ছে এরকম গ্রাহক সংখ্যা এবং তার ভ্যালুর উপর ফোকাস করুন সঠিক গ্রাহক সম্পর্কে অবহিত হন সবসময় তারা বেশি খরচ নাও করতে পারে যেমন একটা ট্রাভেল এজেন্সি যারা আইআইটি কানপুরে পরিষেবা দেয় তাদের এটা জানতে হবে যে ছাত্ররা যারা সংখ্যায় অনেক এবং তারা বেশি খরচা কেউ না করলেও তারা পরিষেবা খুব নিয়মিত নেবে ফ্যাকাল্টির ক্ষেত্রেও একই সুতরাং প্রতিবারে তারা কত ভ্যালুর ব্যবসা দিল সেটার উপর নজর না দিয়ে এই ধরনের গ্রাহকরা সারা জীবন কতটা ভ্যালু দিল সেটা দেখা উচিত যদি সম্পর্ক ভালো হয় তবে যে ছাত্র এখানে চার বা পাঁচ বছর থাকছে সে অনেক ব্যবসা দিতে পারে ছাত্র অন্য কোথাও যাবে না বা ওয়েব নির্ভর পরিষেবা নেবে না যদি ক্যাম্পাসে একজন ট্রাভেল এজেন্ট থাকেন তিনি গ্রাহক ছাত্রের প্রয়োজন বুঝে তাদের জন্য প্যাকেজ তৈরি করেন তাহলে প্রতিবারের ট্রানজাকশনের ভ্যালু কম থাকলেও সমগ্রভাবে একজন ছাত্র খুব দামি কাস্টমার হয়ে উঠতে পারে এটা জানা খুব প্রয়োজন যে সঠিক গ্রাহক ব্যক্তিগতভাবে বেশি খরচা নাও করতে পারে কিন্তু একটা গ্রুপ হিসেবে করতে পারে যাদের অন্যা সংস্থা ভালো পরিষেবা দিতে পারছে না পিরামিডের নিচের সারির গ্রাহকদের পরিষেবা দেওয়ার এই স্ট্র্যাটেজিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রাহকের ধরণ চিনুন এটা চিনুন তারা একবার বড় খরচ করবার বদলে ঘনঘন খরচ করবে এবং আপনি সেরকম ভ্যালু প্রপোজিশন তৈরি করুন এটাই হচ্ছে টার্গেটিং একটি ইন্টারেস্টিং গবেষণা যেটা 1995 HBR থেকে পাওয়া গবেষণায় দেখা গেছে গ্রাহক গ্রাহকেরা এই পুরো অঞ্চলের যে কোনো জায়গায় থাকতে পারে এটা যদি লয়ালটি আর রিটেনশন দেখায় তাহলে যে গ্রাহকদের 100 শতাংশ রিটেনশন করা গেছে তারা আপনার প্রচারক আপনার হয়ে ওকালতি করবে কিছু গ্রাহকের লয়ালটি মাত্রা শূন্য আজকের দিনে সেইভাবে হয়তো বলা উচিত না বলতে পারি যে যেসব গ্রাহক আপনাদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয় অবশ্যই যে সকল সম্পর্কহীন গ্রাহকের সঙ্গে আপনার সম্পর্ক নেই তাদের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে চান এটা সেই একই ডায়াগ্রাম যেটা আমি পিরামিড অ্যাপ্রচের সময় দেখিয়েছিলাম এবং আমি এখানে এই জায়গা থেকে সেই লেভেলে যেতে চাই এখানে সেই একই ডায়াগ্রাম অন্য ভাবে দেখানো হয়েছে যেখানে কাস্টমার যারা ভীষণ অসন্তুষ্ট এবং সন্তুষ্ট নয় আবার অসন্তুষ্ট ও নয় এই দুই পর্যায়ের মাঝখানে থাকে তারা পরিষেবা সরবরাহকারী সংস্থা পরিবর্তন করতে পারে একে বলা হয় ডিফেকশন অঞ্চল ডিফেকশন অঞ্চল পার করার পরে আমাদের এখনো নিরপেক্ষ অঞ্চল পার হতে হবে আপনার সামনে সন্তুষ্ট এবং অতি সন্তুষ্ট গ্রাহকের দলের মধ্যে একটা পিঙ্ক অঞ্চল দেখা যাচ্ছে এটা সেই ডোমেন যেখানে গ্রাহক সম্পর্ককে উন্নত করে গ্রাহক অ্যাডভোকেসি তে নেওয়া সম্ভব অবশ্যই এখানে তিনটে জিনিস নজর রাখতে হবে সম্পর্ক সর্বদা উন্নত করার চেষ্টা করতে হবে এবং এই যাত্রা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা নিজে থেকে হয় না এটা ম্যানেজ করতে হয় আপনি এই ডায়াগ্রামের যত ডান দিকে যাবেন দেখবেন বিভিন্ন ধরনের বন্ড তৈরি করা কঠিন যাতে গ্রাহক এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে চলে যায় অন্যান্য পরিষেবা কে বিভিন্নভাবে বান্ডলিং করে সম্পর্ককে গভীর করা যায় যেমন বিদেশে উন্নত অর্থব্যবস্থাতে মোবাইল কোম্পানিগুলো করে থাকে আমি মনে করি ভারতেও এরকম হবে তারা মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে সাবস্ক্রিপশন প্রোভাইড করে এতে আপনি যদি একসঙ্গে পাঁচ বছরের সাবস্ক্রিপশন নেন তবে মোবাইল প্রায় বিনা মূল্যে পাবেন এই ভাবে যে সকল গ্রাহক বেশি ব্যবহার করে প্রায়ই পুরস্কার স্বরূপ তাদের মোবাইল হ্যান্ডসেট আপগ্রেড করার সুযোগ দেয় অবশ্যই আপনি যদি বেশি ব্যবহার করেন হ্যান্ড সেটের মূল্য আপনার মাসিক বিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া থাকবে কিন্তু এটা গ্রাহককে একটা ভালো অনুভূতি দেয় যখন সে একটা পরিষেবা কে ক্রমাগত ব্যবহার করার জন্য অটোমেটিক্যালি ফোনের উন্নত মডেল পেয়ে যায় পরিষেবার এই ধরনের বান্ডলিং ক্রস সেলিং গ্রাহকের পক্ষে সার্ভিস প্রোভাইডার পরিবর্তন পড়া কঠিন করে তোলে আমি আগেও বলেছি প্রায়ই পরিবর্তনের অসুবিধা থেকে লয়ালটি আসে সুতরাং এই ভাবে বিভিন্ন পরিষেবা সংযুক্ত করে বন্ড গড়ে তুলুন যাতে গ্রাহকের জীবন সহজ হয় এবং অন্য সংস্থায় পরিবর্তন আরো কঠিন হয় এবং অবশ্যই গ্রাহকেরও সুবিধা হয় কারণ তারা আপনার কাছে সব পরিষেবা পেয়ে যাচ্ছে আজকের দিনে অন্যান্য পরিষেবা যেমন ভিডিও কনটেন্ট ডেলিভারি বিভিন্ন প্রকার তথ্য অন্যান্য কনটেন্ট ডেলিভারি এরকম একগুচ্ছ পরিষেবাকে বান্ডলিং করে মোবাইল কোম্পানিগুলি পরিবেশন করছে মোবাইলে এখানে টুজি থেকে থ্রিজি থেকে ফোরজি প্রকারের পরিষেবা এসেছে এবং একই ধরনের অন্যান্য পরিষেবাতে যেখানে টেকনোলজি উচ্চ ব্যান্ডউইথ প্রদান করে সেখানে আমরা এই ধরনের বান্ডলিং আরও দেখতে পাবো একজন পরিষেবা প্রোভাইডার যখন একজন গ্রাহক অর্জন করবে তারা শুধু গ্রাহককে ধরে রাখাতে ফোকাস করবে না তারা মার্কেট শেয়ারের চিন্তা না করেগ্রাহক শেয়ার বৃদ্ধিতে খেয়াল রাখবে মার্কেট শেয়ারে ফোকাসিং আজকের দিনে খরচসাপেক্ষ কারণ একজন নতুন গ্রাহক অর্জন করতে বেশি খরচ হয় আপনি যদি একজন বর্তমান গ্রাহককে অন্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারেন অথবা পরিষেবাতে একটা লেভেলে আপগ্রেড করতে পারেন যেখানে সংস্থার বেশি আয়ের সঙ্গে গ্রাহক বেশি সুবিধা পাবে তা হলে উভয়ের ক্ষেত্রে এটা এক প্রকার উইন উইন মডেল হবে আপনি দেখবেন এই ধরনের পদ্ধতি মোবাইল টেলিফোন পরিষেবাতে দ্রুত ঘটছে যেখানে কমিউনিকেশন পরিষেবা ভয়েস কমিউনিকেশন পরিষেবা বিভিন্ন প্রকারের তথ্য পরিষেবা ও কনটেন্ট ডেলিভারি পারস্পরিক যুক্ত হবে ও একটি বড় প্যাকেজ গ্রাহকের কাছে ডেলিভারি করা হবে যে বন্ডের ব্যাপারে আমি আলোচনা করেছি ফাইন্যান্সিয়াল বন্ড হতে পারে আবার এমন কিছু ইনটেনজিবল পুরস্কার হতে পারে যেটা নন ফাইন্যান্সিয়াল ইনটেনজিবল পুরস্কার যেমন গ্রাহককে বিশেষ রিকগনিশন ও প্রশংসা হতে পারে যেমন একটা এয়ারপোর্টে প্লাটিনাম কার্ডধারীদের জন্য লাউঞ্জে বিনামূল্যে নির্দিষ্ট পরিষেবা দেওয়া যেতে পারে কিছু সামাজিক বন্ড তৈরি করা যায় যেটা আলোচনা করেছি জন্মদিন বা বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো পরিষেবা প্রোভাইডার এর সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলবে এই ধরনের বন্ড ইন্সুরেন্স ব্যাংক ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে হয় এটাই সম্পর্ক গড়ার সঠিক পদ্ধতি এটা তৈরি করা খরচ সাপেক্ষ এটা করতে অনেক জেনুইন প্রচেষ্টা লাগে কিন্তু একবার এরকম প্রচেষ্টা এরকম সম্পর্ক তৈরি হলে সেটা গ্রাহক অ্যাডভোকেসির সুযোগ তৈরি করে প্রায় প্রত্যেক ব্যাংকে আজকাল হাই নেট ওয়র্থ ব্যক্তির জন্য রিলেশনশিপ ব্যাংকিং চালু হয়েছে পাবলিক সেক্টরের ব্যাংকেও এই ব্যবস্থা আছে যেটাকে প্রাইভেট ব্যাংকিং ফেসিলিটি অথবা রিলেশনশিপ ব্যাংকিং বলা হয় কিন্তু এখানেও আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাহককে ভালো করে জানা তার বিনিয়োগ করার অ্যাপেটাইট রিস্ক নেওয়ার বা রিস্ক থেকে দূরে থাকার প্রবণতা সেই তথ্যের উপর নির্ভর করে সম্পর্ক তৈরি করা গ্রাহককে আরো ভালো রেজাল্ট দিয়ে কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলা এবং গ্রাহককে ধরে রাখা এটাই দীর্ঘকালীন লয়ালটি ধরে রাখবার সর্বশ্রেষ্ঠ স্ট্রাকচার তাছাড়া কিছু পরিষেবা আপনি দিতে পারেন টেকনিক্যাল ফেসিলিটি ও লোকের দক্ষতায় আপনি দিতে পারেন স্টারবাকস সংস্থা তাদের সকালের বা দুপুরের কফি বিভিন্ন গ্রাহকের জন্য বিভিন্নভাবে বানাতে পারে কেউ কম চিনি দিয়ে খায় কেউ বেশি চিনি কেউ দুধ দিয়ে কেউ দুধ ছাড়া কেউ অ্যারাবিয়া বিন বা কেউ অন্য ফ্লেভার পছন্দ করে এবং তাদের এই পছন্দ খেয়াল রাখবার মেকানিজম করা আছে গ্রাহককে চিহ্নিত করে তারা জেনে নেবে যে সে আজকে অন্য দিনের মতোই কফি নেবে কিনা মনে রাখবে যে তিনি সর্বদা দু কাপ কফি নেন নিজের এবং অন্যের জন্য এই সুবিধা গুলি তৈরি করা হয় হিউম্যান কমপিটেন্স ও মেশিন নির্ভর তথ্য মিশিয়ে ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা এবং মেশিনের ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন রকম প্রোডাক্ট ভারাইটি তৈরি করে ডেলিভারি পয়েন্টে দেওয়া এইভাবেই সামাজিক বন্ড তৈরি করা মানে গ্রাহককে একজন ব্যক্তি হিসাবে গভীর ভাবে জেনে এবং তার সাথে টেকনোলজির সাহায্যে কাস্টমাইজেশন করতে পারলে খুব শক্তিশালী বন্ড তৈরি হয় স্ট্রাকচারাল বন্ড B2B সেটিংয়ে খুব উপলব্ধ একজন গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিভিন্ন রকম পরিষেবা নিচ্ছে যেটা তাদের ERP র সঙ্গে লকড থাকবে ভেন্ডার ERP সিস্টেম ও প্রধান OEM যেমন মারুতি ERP সিস্টেম তাদের বিভিন্ন পরিষেবা ও প্রোডাক্ট ভেন্ডারের সঙ্গে যুক্ত থাকবে যাতে এফেকটিভ ট্রানজেকশন সম্পাদিত হয় এইরকম এ ICT সিস্টেমে যুক্ত থাকার অর্থ স্ট্রাকচারাল বন্ড তৈরি হয়েছে ও এটা B2C ক্ষেত্রে ও হয় যখন বিমান পরিবহনে SMS চেকিং SMS ইমেইল অ্যালার্ট প্রোভাইড করছে তাদের ডাটাবেসে আপনার টেলিফোন নাম্বার আছে তারা আপনার ইমেইল আইডি জানে ও আপনি তাদের ফ্রিকুয়েন্ট ভ্রমণ করা গ্রাহকের মধ্যে আছেন তাই আপনার ফোন নাম্বার তাদের কাছে সংরক্ষিত আছে তারা ফ্লাইট দেরির খবর আপনাকে ইমেইল ও SMS এর মাধ্যমে আগে জানিয়ে দিয়েছে যাতে আপনি এয়ারপোর্টে পৌঁছে অযথা সময় নষ্ট না করেন আপনি বাড়ি বা কর্মস্থল থেকে দেরি করে বের হতে পারেন এবং আপনি এই ভদ্রতা কে প্রশংসা করবেন লয়ালটি এবং গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরীর ক্ষেত্রে আমি আবার বলছি বড় প্ল্যান করে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে এইভাবে আপনি সম্পর্কহীন গ্রাহকের থেকে এই ডায়াগ্রামে যেমন দেখিয়েছি আপনি কো মার্কেটার মানে যারা আপনার পরিষেবার পক্ষে ওকালতি করবে এমন গ্রাহকে পৌঁছতে পারবেন এই যাত্রার জন্য আপনার প্ল্যান করতে হবে আপনাকে জানতে হবে যে এই পদ্ধতিটি লং টার্ম এবং আপনাকে ছোট ছোট নির্দিষ্ট স্টেপ নিতে হবে এটাই লয়ালটি সম্পর্ক এবং লং টার্ম অ্যাডভান্টেজ তৈরীর চাবিকাঠি তা সত্ত্বেও আপনি যদি গ্রাহক হারান আপনার ভালো মেকানিজম থাকবে খুঁজে বের করবার যাকে আমরা চার্ণ ডায়াগ্নস্টিকস বলবো কোন ব্যক্তি যদি কোন সংস্থা ছেড়ে চলে যায় আমরা যেমন তার এক্সিট ইন্টারভিউ নেই সেরকম যদি কোন নিয়মিত ভালো গ্রাহক আপনাকে ছেড়ে চলে যায় তার এক্সিট ইন্টারভিউ নিয়ে আপনাকে অবশ্যই কারণটা গভীর হবে জানতে হবে এবং দেখতে হবে যে ভুল শুধরানোর জন্য কারেক্টাইভ অ্যাকশন নেওয়া হয়েছে গ্রাহকের চাহিদা আপনার বর্তমান পরিষেবা পূরণ করতে না পারলে এটা আপনার সিস্টেমের ক্ষমতার বাইরে আপনি গ্রাহককে সন্তুষ্ট করতে পারবেন না যেমন আপনার পরিষেবা ক্ষমতা টুজি এবং গ্রাহকের পছন্দ 4G তবে অন্তত আপনার এটা জানা উচিত গ্রাহকের সম্পর্ক ত্যাগ করার কারণ আপনার সংস্থার বিলিং ডিপার্টমেন্টের কারো বাজে ব্যবহার নয় টুজি থেকে ফোরজি পরিষেবাতে গ্রাহকের আপগ্রেডেশন এর কারণে এটা ঘটেছে এই চার্ন অ্যালার্ট সিস্টেম থাকা উচিত এই জার্নিটা একটা পজেটিভ অ্যাপ্রচ যখন কোন ব্যর্থতা ঘটবে তখন তার কারণ বিশ্লেষণ এর মেকানিজম থাকা খুব গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট ডায়াগ্রামে আলোচনা শেষ করছি যে আপনাকে গ্রাহকের সুইচিং এর কারণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে পরিষেবা ব্যর্থতার পর ঠিকমতো রিকভারি না হলে আপনি গ্রাহক ও ভ্যালু প্রপোজিশন হারাবেন অর্থাৎ আপনার গ্রাহক নির্বাচনই সঠিক ছিলনা যদি গ্রাহকের চাহিদা হয় ফোরজি আর আপনার যদি তা না থাকে গ্রাহক অবশ্যই পরিবর্তন করবেন এমন হতে পারে ভ্যালু প্রপোজিশন মিস ম্যাচ করেছে যেটা কখনো আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে পরিষেবা ও রিকভারি ব্যর্থতা কেন ঘটলো আপনি তার উপর ফোকাস করবেন এই সপ্তাহে আমরা আলোচনা করেছি পরিষেবা কোয়ালিটির পাঁচটি ডাইমেনশন নিয়ে লয়ালটি গঠন একটি দীর্ঘকালীন প্রক্রিয়া এবং গ্রাহক অর্জন থেকে রিটেনশন বেশি গুরুত্বপূর্ণ গ্রাহক রিটেনশন ও যথেষ্ট নয় পরিষেবা ব্যবসাতে এমন সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনি গ্রাহকের অ্যাডভোকেসি অর্জন করতে পারেন